ঠিক এখনই আমরা 2D প্রান্ত ভিত্তিক ফাইনাইট এলিমেন্ট পদ্ধতিটির চূড়ান্ত বিভাগে আসছি সুতরাং এখন পর্যন্ত আমরা আকার ফাংশন দুর্বল ফর্ম সীমানা শর্ত এবং সূচনার পছন্দ মোট ক্ষেত্র বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র গঠনের দিকে নজর রেখেছি চূড়ান্ত পদক্ষেপটি আপনাকে দেখানো হয় কীভাবে সমস্ত একসাথে সমীকরণের সিস্টেমে স্থাপন করা যায় দিন শেষে আমরা সমীকরণের Ax b লিনিয়ার পদ্ধতিতে চাই যা আমরা ঠিক সমাধান করতে পারি সুতরাং আসুন আমরা এটি একসাথে রাখার চেষ্টা করি সুতরাং আমরা যা করব তা 1 ডি এফএম এর ক্ষেত্রে আমরা যা করলাম তার সাথে খুব একই রকম হতে চলেছে আমরা কি করেছিলাম আমরা একটি লাইননিয়েছি এবং আমরা উপাদানগুলিতে কাটা এবং সমীকরণ সিস্টেমটি গঠন করি সুতরাং আসুন আমরা ভিতরে ঢুকিঠিক আছে সুতরাং এটি সম্পর্কে সর্বনিম্ন বিল্ডিং ইউনিটটি 2 টি উপাদান হতে চলেছে কারণ এটি একটি সীমানা না থাকলে একটি প্রান্ত সর্বদা 2 টি উপাদান দ্বারা ভাগ করা যায় ঠিক আছে সুতরাং আসুন এটি আঁকুন সুতরাং এটি 2 সংলগ্ন উপাদান ঠিক আছে এখন সাধারণভাবে এফইএম এ মনে রাখার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল গ্লোবাল নোডের সাথে স্থানীয় নোডের স্থানীয় নোড থেকে বৈশ্বিক নোডগুলির মধ্যে ঠিকঠাক এখন আমি এখনই নোড করছি আমরা প্রান্তগুলি নিয়ে কথা বলি এটি প্রান্ত ভিত্তিক FEM সুতরাং আমাদের একটি টেবিলও রাখতে হবে যা আমাকে স্থানীয় প্রান্ত থেকে বৈশ্বিক প্রান্ত নম্বরটিতে যেতে দেয় সুতরাং এর প্রত্যেকটির জন্য আমরা আলাদা রঙ ব্যবহার করব আসুন এর জন্য সবুজ রঙ ব্যবহার করি স্থানীয় ঠিক আছে সুতরাং 2 টি উপাদান উপাদানগুলি এই উপাদানটিকে a বলি আসুন আমরা এই উপাদানটিকে b বলি এই ত্রিভুজগুলির প্রত্যেকটির তিনটি নোড রয়েছে এবং সেখানে কিছু স্থানীয় নম্বর থাকবে সুতরাং নোডের স্থানীয় নম্বরগুলি উদাহরণস্বরূপ 012 012 ঠিক আছে সুতরাং এই নোডটি 0 1 2 একইভাবে হবে আমি বলতে পারি যে 0 1 2 এগুলি স্থানীয় নোড সুতরাং আসুন আমরা খুব পরিষ্কার হয়ে থাকি কোনটি নির্ধারণ করে একটি 0 কোনটি 1 যা কোনটি 2 যার মধ্যে 0 1 বা 2 কোনটি গোপন আছে এখন এই নোড সংখ্যা আমরা কেবল নোড সংখ্যা সম্পর্কে কথা বলছি তাই গোপন কিছুই নেই তাই আমি কীভাবে 0 1 এবং 2 ঠিক করব কিভাবে আপনি যে কোনও উপায় বেছে নিতে পারেন তবে অনুশীলনে আপনি যে কোনও জায়গা পছন্দ করতে পারবেন না যে সফ্টওয়্যারটি ডোমেনকে মেশায় তা আপনাকে প্রতিটি উপাদানের একটি তালিকা দেয় যা এটি নোডের একটি তালিকা দেবে সুতরাং কমপক্ষে কিছু আমি বোঝাতে চাইছি এটি তিনটি নোড এবং কিছু ক্রমের তালিকা করবে সুতরাং আপনি প্রথমটিকে 0 হিসাবে বেছে নেবেন দ্বিতীয়টি 1 হবে তৃতীয়টি 2 ঠিক আছে সুতরাং এটি আপনার কাছে সিএডি সফ্টওয়্যার থেকে mesh থেকে আসছে যা আমরা ডোমেন জাল করতে ব্যবহার করব ঠিক আছে সুতরাং এটি আপনাকে সাজানোর মতো তবে এটি সম্পর্কে খুব গোপন কিছুই নয় আপনি যদি সত্যিই চান তবে এটি পুনর্নির্মাণ করতে পারবেন ঠিক আছে মেশিন সফ্টওয়্যারটি অভ্যন্তরীণভাবে ক্লকওয়াইজের একটি সম্মেলন অনুসরণ করার চেষ্টা করতে পারে তবে এখনও ঘড়ির কাঁটা কোথায় শুরু করছেন তা আপনাকে জানায় না আপনি 6 ও ক্লক 12 ও ক্লক 9 ও ক্লক থেকে শুরু করছেন ঠিক আছে সুতরাং এবং এটি প্রচলিত লঙ্ঘন করতে পারে সুতরাং আমাদের কোনও নির্দিষ্ট সম্মেলনের উপর নির্ভর করা বা নির্ভর করা উচিত নয় আমরা ঠিক তিনটি নোড চাই এখন এই স্থানীয় নোডC সং খ্যার সাথে সঙ্গতিপূর্ণ আমি কীভাবে বিশ্বব্যাপী নোড সংখ্যা ঠিক করার সিদ্ধান্ত নেব তা চয়ন করতে পারি কারণ আমি একবার পড়া শুরু করি এবং দেখব যে কোনও নোডের পুনরাবৃত্তি হবে কিনা আমি এটিতে সঠিকভাবে কোনও নতুন নম্বর দেব না সুতরাং এটি কোডের একটি অংশ যা আমাকে লিখতে হবে সুতরাং আসুন আমরা এই লোকটিকে গ্লোবাল নোড নম্বর 1 গ্লোবাল নোড 2 গ্লোবাল নোড 3 এবং গ্লোবাল নোড 4 বলি অবস্থান হচ্ছে হ্যাঁ আমরা যেমন বলি যখন আমি সিএডি ফাইলটিতে পড়ি তখন এটি আমাকে একটি উপাদান বি এবং এলিমেন্ট 'এ' এর নোড এবং 'বি' উপাদানটির নোড দেবে তবে দুটি নোড সাধারণ সুতরাং আমি যখন বিশ্বব্যাপী সংখ্যাটি ঠিক করি ঠিক তখন আমার দ্বিগুণ গণনা করা উচিত নয় সুতরাং আমরা যদি নোড ভিত্তিক এফইএম করছিলাম তবে আমরা এখানেই থেমে যাব তবে আমরা একটি নোড ভিত্তিক না করে আমরা একটি প্রান্ত বেস এফএম করছি সুতরাং পরবর্তী জিনিসটি বিবেচনায় নেওয়ার জন্য প্রান্তটি ডান দিকের সুতরাং প্রান্তগুলি দেখতে দিন কীভাবে করবেন সুতরাং অনেকগুলি কনভেনশন রয়েছে একটি কনভেনশন কেবলমাত্র নিম্ন স্থানীয় নোড সংখ্যা থেকে বৃহত্তর স্থানীয় নোড সংখ্যা পর্যন্ত সঠিকভাবে হয় এটি 1 সম্মেলন হতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এগুলি হতে পারে আমি এই স্থানীয় প্রান্ত নম্বর 0 স্থানীয় প্রান্ত নম্বর 1 স্থানীয় প্রান্ত নম্বর 2 ওকে ডাকবো সুতরাং আপনি কীভাবে এটি সংজ্ঞায়িত করেন তা আপনার উপর নির্ভর করে তবে আপনি এটি কোড করতে চলেছেন তাই আপনার কিছু যুক্তি প্রয়োজন সুতরাং যুক্তি ঠিক এই ঠিক হতে পারে পরের দিকে এখানে এখানে এবং এখানে ছাত্র আপনি কি সব ধারাবাহিকতা সমীকরণ করতে পারেন সুতরাং প্রাকৃতিক প্রশ্ন আসবে আপনি কীভাবে ধারাবাহিকতা সমীকরণটি ঠিক করেন সুতরাং এগুলি হল আমি আপনাকে বলেছি এগুলি হল স্থানীয় নোড সংখ্যা স্থানীয় প্রান্ত সংখ্যা এবং সেখানে অনন্য প্রান্ত সংখ্যাটিতে 1 থেকে 1 ম্যাপিং রয়েছে সুতরাং দেখে মনে হচ্ছে নোড 2 এবং 4 এর মধ্যে এই প্রান্তটি বিপরীত দিকে ভেক্টর রয়েছে তবে এই স্থানীয়টির যত্ন নিয়ে এটি স্থির করা যেতে পারে বিশ্বজুড়ে আমরা কীভাবে ঘটব তা দেখব সুতরাং আমরা স্থানীয় প্রান্তগুলি ঠিক করব যা বিশ্বব্যাপী প্রান্তগুলি সঠিক সুতরাং প্রান্তগুলিতে এক ধরণের অনন্য জিনিসটি প্রয়োজন সুতরাং আমি বলতে পারি প্রান্ত নম্বর 1 এটি প্রান্ত নম্বর 2 এটি প্রান্ত নম্বর 3 এখানে এবং প্রান্ত সংখ্যা 4 এখানে আসে এবং অবশেষে আমার প্রান্ত সংখ্যা 5 ঠিক আছে এইগুলো সুতরাং আসুন এখানে এটি এখানে লিখুন এগুলি বিশ্বব্যাপী হ্যাঁ সুতরাং এখন আমি যেমন স্থানীয় প্রান্তগুলির জন্য একটি কনভেনশন করেছি সেটিকে ছোট নোড সংখ্যা থেকে বৃহত্তর নোড সংখ্যাতে বলতে দাও একইভাবে আমারও একটি সম্মেলন হতে পারে যেদিকে একটি বৈশ্বিক প্রান্তটি নির্দেশ করা উচিত তাই আমি বলতে পারি যে গ্লোবাল প্রান্ত নম্বর 1 হল ছোট গ্লোবাল নোড সংখ্যা থেকে বৃহত্তর গ্লোবাল নোড সংখ্যা সুতরাং উদাহরণস্বরূপ এই প্রান্তটি এইভাবে পয়েন্টিং করার জন্য নির্ধারিত করা যেতে পারে এটি এইভাবে নির্দেশ করা যেতে পারে একইভাবে এইভাবে এবং এইভাবে এই ভূমিটি এইভাবে থাকবে এবং 5 থেকে 2 হবে 4 ঠিক আছে সুতরাং কেবলমাত্র যত্ন নিতে হবে তা হল সাধারণ প্রান্তে যদি গ্লোবাল এবং স্থানীয় প্রান্তগুলি একটি দিক দ্বারা পৃথক হয় এবং আমাকে সমীকরণগুলিতে একটি বিয়োগ চিহ্ন যুক্ত করতে হবে ঠিক আছে কারণ আমি যে কনভেনশন নিয়েছি তা হল কনভেনশন প্রান্তটি একটি ছোট সংখ্যা থেকে বৃহত্তর সংখ্যায় স্থান দেয় সুতরাং আপনি দেখুন 4 নম্বর প্রান্তটি বৈশ্বিক নোড নম্বর 1 থেকে গ্লোবাল নোড নম্বর '4' এ নির্দেশ করছে দিকটি একটি ছোট সংখ্যা থেকে বৃহত্তর সংখ্যায় যাবে ছাত্র সুতরাং 2 থেকে 0 এর মধ্যে 1 টি সঠিকভাবে বাষ্পীভবন হয় 2 থেকে 0 এখানে বিশ্বব্যাপী নোডের ক্ষেত্রে 0 সংখ্যা নেই ছাত্র ঠিক আছে এই অংশটি কি পরিষ্কার সুতরাং এই জিনিসগুলি যা আপনাকে কোড করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে স্থানীয় সম্মেলনের একটি সেট রয়েছে সেখানে 1 থেকে 1 ম্যাপিংয়ের পরে স্থানীয় সম্মেলনের সেট রয়েছে সুতরাং 5 2 থেকে 4 নির্দেশ করছে ঠিক আছে আমি যখন বৈশ্বিক প্রান্তগুলি নিয়ে কথা বলি তখন কনভেনশনটি বিশ্ব নোড নম্বর থেকে আসে যখন আমি স্থানীয় প্রান্তগুলি সম্পর্কে কথা বলি তবে কনভেনশনটি স্থানীয় নোড নম্বর থেকে আসে সুতরাং যখন আপনি এখানে ইন্টিগ্রাল সমীকরণ পদ্ধতিগুলি করেছিলেন তখন এগুলি সম্পর্কে আপনাকে সত্যিই খুব চিন্তা করতে হবে না কারণ এটি খুব ভাল করা গুরুত্বপূর্ণ পরবর্তী জিনিসটি আমি এখনও পর্যন্ত বলতে চাইছি যখন আমরা সীমানা পরিস্থিতি এবং মোট ক্ষেত্র বনাম ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র গঠনের দিকে তাকিয়েছিলাম আমরা ডান হাতের দিকে অনেক মনোযোগ দিচ্ছিলাম তবে এখন বাম দিকে একবার নজর দেওয়ারও সময় এসেছে ঠিক আছে সুতরাং বাম হাতের শব্দটি যা বারবার প্রদর্শিত হয় এই ফর্মটির ঠিক আছে সুতরাং এটি ছিল একটি সুতরাং এটি ছিল বাম হাতের শব্দ ঠিক আছে সুতরাং এখন আমি যখন উপাদানটি 'a' উপাদান 'b' ইত্যাদির দিকে তাকাব তখন এই অভিব্যক্তিটি বারবার উপস্থিত হতে থাকবে সুতরাং আমি এটির জন্য একটি শর্টকাট লিখতে যাচ্ছি আমি এটিকে কেবল একটি শর্টকাট বলব সুতরাং যখন আপনি মূলধনটি দেখেন আমি এই অভিব্যক্তিটি বোঝাতে চাইছি সুতরাং সমীকরণের সিস্টেমটি পেতে একটি এফইএম পদ্ধতি কী ছিল তা এক নিতে হবে সুতরাং এটি খুব মনে হয় মাত্র 2 টি উপাদানের সরল উদাহরণ ধরুন আমার জাল সবেমাত্র 2 টি উপাদান দ্বারা তৈরি হয়েছিল তবে আমার মোট কতটি প্রান্ত রয়েছে ছাত্র ৫ 5 টি প্রান্ত ডানদিকে এবং আমি টেস্টিং ফাংশনটি প্রতিটি প্রান্ত হতে প্রতিটি আকৃতির জন্য আকৃতি ফাংশন এবং 5 ভেরিয়েবলের 5 সমীকরণ পেতে পারি ঠিক আছে সুতরাং এটি একটি সাধারণ পদ্ধতি হতে চলেছে সুতরাং আসুন আমরা আসি যে আমি 5 নম্বর প্রান্তটি ব্যবহার করে পরীক্ষা করে যাচ্ছি তার সমীকরণগুলির সিস্টেমটি আবিষ্কার করার চেষ্টা করি এবং এটি এখন আমার সাথে পরীক্ষা করা উচিত না তবে বরাবর এবং যখন আমি প্রান্ত 5 বলি স্পষ্টতই আমি 5 গ্লোবাল প্রান্ত নম্বর উল্লেখ করছি এখন 5 নম্বর প্রান্তটি গ্রহণ করার কারণ হিসাবে ভাগ করা হয়েছে কারণ এটি আকর্ষণীয় কারণ এটি উভয় উপাদানই সঠিক সুতরাং আবার 1 ডি ক্ষেত্রে এর মতো আমারও একটি পছন্দ ছিল যে ভিত্তি ফাংশনটি কেবলমাত্র 1 টি উপাদান বা লিনিয়ার সংমিশ্রণে থাকা উচিত যা উভয় উপাদানগুলির সাথেই সঠিক এখানেও আমরা একই জিনিস করব আমার পরীক্ষার ফাংশনটি উপাদান 'a' এবং উপাদান 'b' এর সাথে সম্পর্কিত বেস ভিত্তি ফাংশনের সমষ্টি হতে চলেছে এটি ঠিক ত্রিভুজ ফাংশনের মতো যা আমার 1D ছিল ঠিক আছে সুতরাং এটি অ শূন্য ওভার এলিমেন্ট 'a' এবং উপাদান 'b' সুতরাং আপনি মনে করতে পারেন যে আমি এই সম্মেলনটি ব্যবহার করতে চেয়েছিলাম সুতরাং এখন কোন উপাদানটির সাথে সম্পর্কিত এলিমেন্টটি একটি এবং স্থানীয় নোডের স্থানীয় প্রান্ত নম্বরটি কী বলুন 2 টির বেশি উপাদান b এর স্থানীয় প্রান্ত সংখ্যা ছাত্র 0 স্থানীয় প্রান্ত নম্বর ছাত্র 2 2 দুটো ঠিক আছে সুতরাং এটি আমার ছাত্র কী যে প্লাস সাইন যে নির্দেশাবলী থিম পেতে চাইছেন না কারণ দেখা যায় যে আমরা তিনটি কাজ করেছি এটা না সুতরাং প্রশ্নটি টি এই 2 টি টি ফাংশন এবং তাদের প্রান্তে পৃথক চিহ্ন রয়েছে এটি কোনও বিষয় নয় এর অর্থ হল সমীকরণের সিস্টেমে আমি একটি বিয়োগ চিহ্ন পাব সুতরাং আমি আবার অবশ্যই উল্লেখ করতে হবে যে আমি কিছুটা ধীর গতিতে যেতে পারি আমি কেবল সমেত নিতে পারি যে 1 সমীকরণ একটি অন্য সমীকরণ পান এটি একটি শর্টকাটের মতো যা আমরা একই সাথে গ্রহণ করব ছাত্র স্যার এখন আমরা স্থানীয় কাজ করছি এইগুলি ভাল নয় এটি একটি পরীক্ষামূলক ফাংশন তাই ছাত্র আমরা টি 2 এ 2 নিচ্ছি হ্যাঁ হ্যাঁ কারণ আমাকে দুটি জিনিসের সংমিশ্রণ হিসাবে টেস্টিং ফাংশন করতে হবে সুতরাং আমাকে এখানে কোনওভাবে স্থানীয় জিনিসগুলি উল্লেখ করতে হবে আমি এটি করার কারণটি হল কারণ আমরা বলেছি যে এখানে 5 টি বিশ্ব প্রান্ত রয়েছে সুতরাং 5 ভেরিয়েবল থাকবে সুতরাং আমার 5 টি সমীকরণ পাওয়া উচিত ছয়টি স্থানীয় ত্রিভুজ বলতে আমি বোঝাচ্ছি কতগুলি স্থানীয় ত্রিভুজ রয়েছে সুতরাং আমি একটি অতিরিক্ত সমীকরণ পাব আমি ছয় সমীকরণ এবং পাঁচটি ভেরিয়েবল পাব সুতরাং আমি এই দুটি সংযুক্ত করেছি তা এড়িয়ে চলুন ঠিক আছে সুতরাং এখন আসুন দেখি যখন আমি আমার দুর্বল ফর্মটি গ্রহণ করি তখন কী ঘটে সুতরাং সবাইকে আমাদের এখানে আমাদের দুর্বল ফর্মে ফিরে যেতে দেওয়া যাক ঠিক এখনই হ্যাঁ এখানে দুর্বল ফর্মটি সঠিক এটি বাম হাতের এবং ডান হাতের দিকটি হল কনট্যুর ইন্টিগ্রাল ঠিক আছে সুতরাং আমাদের ঠিক আছে এই ফিরে না আসা ছাত্র টি টি b আমরা 2 নিতে পারি উপাদান বি প্রান্তে 2 নম্বরটি বৈশ্বিক প্রান্ত নম্বর 5 এর সাথে সামঞ্জস্য করে ডান কোনও অধিকার নয় না আমি এর বিপরীত নোড নাম্বার দ্বারা নাম দিচ্ছি না এমন বিভিন্ন কনভেনশন রয়েছে যা আপনি বেছে নিতে পারেন তা বেছে নিতে পারেন এখানে আমি নিয়েছি যে গ্লোবাল প্রান্ত নম্বরটি দুঃখিত স্থানীয় প্রান্ত নম্বরটি যেমন স্থানীয় প্রান্ত সংখ্যার সাথে অনুরূপ এবং আমি আছি আমি আগে থেকে কিছুটা আলাদা কনভেনশন নিয়েছি কারণ বিভিন্ন রেফারেন্স বইয়ে আমার বিভিন্ন কনভেনশন রয়েছে সুতরাং আপনি ভাববেন না যে কিছু সর্বজনীন চুক্তি রয়েছে বা কীভাবে এই জিনিসগুলির নাম ঠিক করবেন